এখন এখানে আমরা 2D FEM নিয়ে আলোচনা করব যা আসলে আমরা যা পড়েছি তারই পুনরপ্রকাশ এই পদ্ধতিতে আমরা বিষয়টির সমাধানের চেষ্টা করব এবং সরাসরিভাবে ভেক্টর ফাইনাইট এলিমেন্ট গুলিকে দেখব আমরা এত দূর অব্দি যা দেখেছি তা ছিল বৃত্তি 1D র ক্ষেত্রে এবং আমি তোমাদের কে সেপ ফাংশন দেখিয়েছি বিন্দু ভিত্তিক 2D র জন্য তাই আমরা সরাসরিভাবে ভেক্টর ভিত্তিক ফাইনাইট এলিমেন্ট দেখব কারণ এটা আমাদের সহজ হবে বোঝার জন্য 1D থেকে 2D আরেকটি বিষয় আমরা দেখব যা হলো প্রান্ত ভিত্তিক বিষয় এবং দেখা যাক আমরা কি ধরনের সেপ ফাংশন পাচ্ছি আমরা এতক্ষণ কি কি ধরনের স্কেলার সেপ ফাংশন পেয়েছি তা দেখব এবং মনে করিয়ে দেওয়ার জন্য আমরা জানি যে কিছু বিন্দু 1 2 3 ও P থাকবে তাই আমি লিখতে পারি Li AreaArea P ∈ Δ Li 0 এবং উদাহরণস্বরূপ Lix y পরিবর্তিত হয়েছে একটি লিনিয়ার ফাংশানে উদাহরণস্বরূপ আমাদের কাছে ছিল ai bix ciy2Δ যাকে আমরা সেপ ফাংশন বলেছি তাই এটি ছিল বিন্দু ভিত্তিক এবং অবশেষে আমরা কি করলাম আমরা বলেছি যে ফিল্ডের মান ভেতরে হবে Ux y U1L1x y U2L2x y U3L3x y তাই 2D বিন্দু ভিত্তিক খুবই সহজ তাই যে কোনো মান তোমরা যদি ভেতরে নাও তোমরা সেটি কি লিখতে পারো U1U2U3 র দাঁড়া এবং সেগুলি হবে লিনিয়ার ফাংশন এবার প্রশ্ন হল আমরা ভেক্টর ফাংশন কিভাবে গঠন করব এই পরিস্থিতিতে আমরা একটি খুবই সুন্দর জ্যামিতিক উত্তর পাব তাই আমরা দেখব যে এর কি কি বৈশিষ্ট্য আছে আমি এখন ভেক্টর ফাংশন এর সংজ্ঞা দেব এর অর্থ স্পেস এর মধ্যে যে কোন বিন্দুতে এর একটি মান ও দিক থাকবে যেটা অন্যান্য ফাংশন L1 L2 L3 র মতন নয় যাদের খালি একটি মান আছে তাই অতএব k এর মান 1 2 3 হতে পারে তাই লক্ষ্য করো কোথা থেকে ভেক্টর গুলি আসছে এবং সেইখানে আমি তার গ্রেডিয়েন্ট নেব তাই এর গভীরে আরো যাওয়ার আগে আমরা দেখব যে ডিগ্রী কত Student হ্যাঁ লিনিয়ার হবে এটি লিনিয়ার হবে কারণ আমি এর গ্রেডিয়েন্ট নেব এগুলি ফার্স্ট অর্ডার এবং এটি 0 তে উপনীত হবে এবং আমার হাতে পড়ে থাকবে Li's এবং আরো কিছু সুন্দর জ্যামিতিক বৈশিষ্ট্য আছে যার দ্বারা প্রত্যেকটি নিজেই নিজেকে ক্যানসেল করছে এবং আমাদের হাতে এই সমীকরণটি পড়ে থাকবে তাই অতএব এটি হলো ভেক্টর সেপ ফাংশন এর সংজ্ঞা তাই তোমার থাকবে T1 T2 T3 L আগের মতই থাকবে Li যার সংজ্ঞা আমি আগেই দিয়েছি নোড ভিত্তিক আলোচনার সময় হ্যাঁ আমি সেটির ব্যবহার করছি পরবর্তী জিনিসটি গঠন করার জন্য এই এটি খুব রোমাঞ্চকর লক্ষ্য করার ক্ষেত্রে যে x কম্পনেন্ট এর ক্ষেত্রে কোন x নেই এবং y কম্পনেন্ট এর ক্ষেত্রে কোন y নেই এবং সেটি হওয়ার একমাত্র কারণ হল সেই উপায়টি যার মাধ্যমে এটির গঠন করা হয়েছে যার দ্বারা x নির্ভর অংশগুলি নিজেরাই নিজেদেরকে ক্যানসেল করেছে সমীকরণটি এইভাবে লিখে আমরা তার সম্বন্ধে বিশেষ কোনো ধারণা পেতে পারবো না এবং বুঝতেও পারবো না যে সেটি আসলে দেখতে কেমন হবে তাই আমরা কেন নোড ভিত্তিক বা প্রান্ত ভিত্তিক নিয়ম ব্যবহার করব আমরা একটু পরে সেই বিষয়ে আছি কিন্তু মধ্য ধারণা হলো যে ম্যাক্সওয়েল সমীকরণ গুলি ভেক্টর ফিল্ডের উপর নির্ভরশীল তাই সমাধানটি স্কেলার ফাংশন এর দ্বারা লিখলে আমরা কিছুটা ভুল উত্তর পাবো তাই ভেক্টর ভিত্তিক পর্যালোচনা অনেক বেশি সঠিক একটি অসুবিধা আছে যাকে বলে ইন্টার্নাল রেজোনেন্স যা দেখা যায় নোড ভিত্তিক গঠিত সমীকরণ গুলির ক্ষেত্রে যেখানে তুমি একটু ভ্রান্ত সমাধান পাবে বাস্তবে যে সমাধান গুলির কোন অস্তিত্ব নেই কিন্তু যার আবির্ভাব ঘটে যখন তুমি সমীকরণগুলির সমাধানের চেষ্টা করবে নোড ভিত্তিক বা প্রান্ত ভিত্তিক পদ্ধতির সাহায্যে তাই বেসিক ফাংশনটি দেখতে এই রূপের হবে উদাহরণস্বরূপ এটি হলো T1 এবং পরবর্তী গুলো T2 ও T3 তাই আমি যেটা বলেছি যে কোন একটি বিন্দুতে স্পেসে xy সেখানে একটি ভেক্টর থাকবে অতএব যার একটি মান ও একটি দিক থাকবে তাই যে কোনো একটি বিন্দুতে ফিল্ডকে লেখা যেতে পারে তিনটি ভেক্টরের একটি লিনিয়ার কম্বিনেশন কিন্তু এই বিষয়ে এখানেআলোচনা করার আগে আমরা আরো দুটো বৈশিষ্ট্য সম্বন্ধে দেখব প্রথম বৈশিষ্ট্যটি হল জেটি আমরা একটি উদাহরণ এর মাধ্যমে দেখব একটি প্রান্ত যাকে আমরা বলব T1 মনে রাখতে হবে এটি হলো 1 এবং আমরা আগে যা আলোচনা করেছি তাহল 2 ও 3 তাই T1 প্রান্ত 2 3 বরাবর দেখা যাবে এর পরিবর্তন হচ্ছে যখন ডান দিক থেকে বামদিকে যাবে এখানে ছবি থেকে সেরকম কোনো ধারণা পাওয়া যাবে না কিন্তু তুমি যদি এর গণনা করো তুমি দেখবে যে প্রান্ত বরাবর ভেক্টরের মান ধ্রুবক আমি যা বলতে চাই তা হল তাই আমি এর পরিসংখ্যান করছি এই বিন্দুতে বা এইখানে অন্য যে কোন বিন্দুতে যার দ্বারা আমি এর মান পাব Student ভেতরে না শুধুমাত্র প্রান্তের উপরেই পাব ভেতরে নয় এটি প্রথম বিষয় T1 এর মান কত হবে প্রান্ত বরাবর তাই এই প্রান্ত গুলি 1 2 ও 3 1 দেখতে কেমন হবে হ্যাঁ নর্মাল কারণ এখানে কোন টানজেনশিয়াল অংশ নেই তাই এটি একটি বড় সুবিধা তাই T1 কোনভাবেই এর টানজেনশিয়াল অংশকে নষ্ট করে না অন্য দুটি প্রান্ত বরাবর তাই T1 এর টানজেনশিয়াল অংশর খেয়াল রাখে এক নম্বর প্রান্ত বরাবর এবং T2 যেখানে T2 র অবদান দুনম্বর প্রান্ত বরাবর হল 1 ও অন্য দুটি প্রান্তে 0 তাই 1 3 প্রান্তে এরমান হবে 0 এই উপরে সমীকরণটির মান 1 বা 1 হবে পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের কনভেনশন সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে তাই এই পরিস্থিতিতে আমি ফিল্ডের মান একটি বিন্দুতে লিখতে পারি আমি এই ভাবেই লিখব আমার এই বিষয় কি সুবিধা হতে পারে যেখানে আমার অজানা গুলি ফিল্ডের টানজেনশিয়াল কম্পনেন্ট আমি যদি কোন একটি প্রান্ত বরাবর এগোই তাহলে আমি 1 বা 1 পাব তাই আমি সেটিকে গুন করব U1 U2 ও U3 দাঁড়া এবং এগুলি হল আমার অজানা আমি বলেছি যে আমি একটি ভেক্টর ভিত্তিক ফর্মুলেশন করতে চাই যার অর্থ আমার অজানা গুলিকে ভেক্টর হতে হয় আমি যা করেছি তা হল অজানা ভেক্টর গুলিকে স্কেলার হিসেবে লিখলাম যাকে একটি জানা ভেক্টরের সাথে গুণ করব যাতে আমাদের সমাধান করতে সুবিধা হয় অতএব এখন আমার অজানা গুলি স্কেলার যা হলো U1U2 ও U3 তুমি কি আর কোন সুবিধা দেখতে পাচ্ছ এর একটি সূত্র হল যে তুমি একের অধিক খন্ডকে দেখো তাই এর বাইরে এদের মান 0 যে প্রান্ত গুলি 2 ক্ষেত্রেই ধরা হয়েছে তাদের বিশেষ বৈশিষ্ট্য কি আছে তারা নিজেরাই তাদের টানজেনশিয়াল বাউন্ডারি কন্ডিশনের খেয়াল রাখে আমরা জানি ম্যাক্সওয়েল সমীকরণ বলছে যে যেকোনো বাউন্ডারিতে টানজেনশিয়াল ফিল্ডের মান একি যদি না সেখানে একদম নিখুঁত সারফেস কারেন্ট থাকে এখন এই বিষয়টিকে আমরা দেখব না বরং পরে দেখবো আমার এখানে যদি কোন হোমোজিনিয়াস বা হেতেরোগেনিয়াস বস্তু থাকে তাতে কোন ফারাক আসবেনা কারণ বাউন্ডারিতে টানজেনশিয়াল ফিল্ড একই হয় তাই আমি যদি প্রথম খন্ডের মধ্যে বেসিক ফাংশনকে ধরি এবং আমি এই প্রান্ত বরাবর যদি দ্বিতীয় রাখি এবং সেখান U1 ভেরিএবেল দাঁড়া চিহ্নিত করি তাহলে U1 টি কমন থাকবে দ্বিতীয় খন্ডের জন্য কারণ U1 এর মান ভাগ করা হচ্ছে আমরা দেখেছি 1D FEM এর ক্ষেত্রে এই বিন্দুতে যে মান দাঁড়াচ্ছে তা দুটি খন্ডের জন্য সমান তাই দুটি ভেরিয়েবলের পরিবর্তে আমরা একটি ভেরিয়েবল নেব এক্ষেত্রে টানজেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন মান্য করবে তাই অনেকেই অনেক চেষ্টা করেছি এই কাঠামোটিকে তৈরি করার জন্য যাতে আমরা এই বৈশিষ্ট্যগুলি পাই এটি আকস্মিক কোন ঘটনা নয় কারণ তুমি যদি কোন বাউন্ডারি কন্ডিশন পাচ্ছো এটি মান্য হচ্ছে তাহলে সেটি অবশ্যই সঠিক এই বেসিক ফাংশন গুলি বিভিন্ন নামে পরিচিত আমি তার কয়েকটি লিখব যেখানে একদল তাকে হোয়াইটনী খন্ড বল আরেকদল তাকে নিডেলেক খন্ড বলে প্রশ্ন হল যে আমার কাছে যদি দুটি প্রান্ত থাকে তাহলে আমি কি বলবো ত্রিভুজ ত্রিভুজ খন্ড তাহলে এই টির কি নির্ণয় করে সেটা তুমি বুঝতে পারবে যখন তুমি নির্ধারণ করবে কারণ তখন তোমায় স্থির করতে হবে যে একটি প্রান্তের একটিই দিক আছে যেটি হল ভেক্টর ফিল্ড এর দিক সবকিছুরই খেয়াল করা হবে লোকাল ও গ্লোবাল ভাবে তাই FEM এ অনেক সময় ব্যতীত করা হয় এটা দেখার জন্য যে লোকাল থেকে গ্লোবাল ও গ্লোবাল থেকে লোকাল এ পরিবর্তনের ক্ষেত্রে কোন পার্থক্য আছে কি না এবং এই বিষয়টির জন্যই কোডিং এর ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি আসে তাই আমাদের স্থির করতে হবে যে একটি প্রান্তের একটিই দিশা থাকবে কারণ U1 অজানা টি দুটোর ক্ষেত্রেই একই তাই এখন সবাই সেপ ফাংশন নিয়ে খুবই স্বাচ্ছন্দ বোধ করছ এই প্রথমবার তোমরা দেখছো ভেক্টর ফিল্ড কে গঠন করা হচ্ছে তাই আমি আগে এর সুবিধা গুলি জানিয়েছি যে এতে উত্তরটি আরও সঠিক পাওয়া যায় উদাহরণস্বরূপ স্কেক্টারিং এর যে অংকটি আমরা করেছিলাম ইন্টিগ্রেশন দাঁড়া যেখানে অজানা গুলি ছিল Ez ও TM এবং সেই একই অংক আমরা সমাধান করতে চাই এবং এখন সেই অজানা গুলি হল H Hx ও Hy প্লেনে যেগুলিকে ভেক্টরের মাধ্যমে লেখা যায় তাই আমি Ez নিয়ে কাজ করব না বরং H নিয়ে কাজ করব যখন আমরা 1 থেকে 2 তে যাব Student ধরা যাক আমরা সেই বাহু কে 0 দাঁড়া চিহ্নিত করছি U এর যে টানজেনশিয়াল অংশটি আছে তাহলে T2 ও T3 না তুমি যখন বলবে যে আমি যাচ্ছি এক নম্বর বিন্দু থেকে দুনম্বর বিন্দুতে এবং আমরা যে কোন একটি প্রান্ত নিয়ে কাজ করব হ্যাঁ বাকি প্রত্তেকেই এইখানে একটি নর্মাল অংশ আছে এবং সেই টেনজেনশিয়াল অংশটি হল একটি মাত্র অবশিষ্ট অংশ এই পরিপেক্ষিতে আমরা দেখব এটি একটি বিপরীত ফ্লুইড মেকানিক্সের ধারণা থেকে যেখানে একটি ধ্রুবক অংশ আছে প্রান্ত বরাবর এবং কোন টেনজেনশিয়াল অংশ নেই অতএব এর দ্বারা বাউন্ডারি বরাবর যে প্রবাহ হবে তার সংরক্ষিত তাহলে x নেই কেন x কম্পোনেন্টের ভেতরে এবং y নেই কেন y কম্পোনেন্টের ভেতরে এটি ওরা বুঝতে পারবে যখন তোমরা এর অ্যালজেবরাইক সমাধান করবে এবং তারই একটি সমীকরণ আমি লিখব এবং a b ও c এর দ্বারা আমি ত্রিভুজটির কোঅর্ডিনেট গুলি চিহ্নিত করব তাই এর দ্বারা আমরা সংজ্ঞাটি গঠন করতে পারব তুমি এর উপরে আরো কিছু কাজ করতে পারো তোমার হাতে এই সহজ প্রতিরূপটি অবশিষ্ট থাকবে যেটি খুবই স্বাভাবিক এবং যেটিকে আমরা সহজ অ্যালজেবরার দাঁড়া লিখতে পারব